এই উদাহরণ ধরুন সুতরাং লাইন 5 j 2 Ω একটি ইম্পিডেন্স সংযুক্ত এটি সংযুক্ত এটি সংযুক্ত লোড 10 j 8 10 j 8 Ω এবং এটি সংযুক্ত উত্স 110 কোণ 0 110 কোণ 120 110 240 এবং লাইনে প্রতিটি লাইন 5 j 2 Ω 5 j 2 Ω এবং 5 j 2 Ω ইম্পিডেন্স সংযুক্ত এবং বর্তমান Ia Ib I c ইতিমধ্যে দেওয়া হয়েছে সুতরাং এখন Z যদি তার মানে যা করতে পারে তা হল এই নিয়ে বিভ্রান্ত হওয়া উচিত নয় যা করতে পারে এই সব একই এই 5 j 2 Ω 10 j 8 একসাথে যোগ করে এটিকে Z হিসাবে তৈরি করুন এটাই ধারণা সুতরাং এই ক্ষেত্রে Zi দুঃখিত zy 5 j 2 10 j 8 হল 15 j 6 Ω অতএব Ia একই সম্পর্ক গণনা করুন যদিও লাইনটি দেওয়া হয়েছে একসাথে মিলিত হয়েছে অতএব Zy 110 কোণ 0 বাই 15 j 6 681 কোণ 218o অ্যাম্পিয়ারে Ia ভ্যান আপ একইভাবে Ib Ia কোণ 120o এই সমীকরণটি তৈরি করেছি সুতরাং এটি হবে 681 সুতরাং যাকে Ia 681 218o বলা হয় সুতরাং এটি হবে 218o 120o তাই 1418o একইভাবে আমি c Ia কোণ 240o তাই 681 কোণ 218 আমরা এখানে 218o 240o পেয়েছি সুতরাং এটি হবে I c 681 কিন্তু আসলে কোন সন্দেহ বা কিছু থাকা উচিত নয় আসলে এটা Ia এটা তার মানে 6 8 1 কোণ 218o এই কোণ 120o কারণ 1 থেকে 1 এই একটি সুতরাং এই 2 যোগ করা হয়েছে তাই এই জিনিসটি সেখানে আছে একইভাবে এখানে তাই আমি c 681 982o পাব কেন এই হল 240 2 218o আছে অন্য উপায়ে এর সাথে 360o যোগ করুন ঠিক যেভাবে দেখান vb va যে vc ল্যাগিং 240o সুতরাং 360o যোগ করুন অন্য উপায়ে পিছিয়ে থাকা উচিত তখন রেফার করুন সময় 250 সুতরাং অন্যভাবে এটি এগিয়ে যাচ্ছে তাই এইগুলির সাথে 360o যোগ করুন তাই 360 240 218 982o অ্যাম্পিয়ার পাবে এটি নিজে করুন অন্য ফাসার ডায়াগ্রাম সুতরাং লাইন ভোল্টেজ VL এবং আমরা জানি VL √ 3 ইন টু ফেজ ভোল্টেজের মাত্রা অতএব আমরা জানি Vab অতএব এটিও উদ্ভূত Vab √ 3 Vp কোণ 30o এবং VL লেখা √ 3 Vp সুতরাং VL কোণ 30o Vbc হল √ 3 Vp কোণ 90o যা আমরা করেছি সুতরাং সেটি হবে VL কোণ 90o √ 3 Vp VL এবং Vca √√ 3 Vp কোণ 210o অর্থাৎ VL কোণ 210o এই সমস্ত জিনিসগুলি আমরা ফেজার ডায়াগ্রামে এটি তৈরি করেছি এই সমস্ত জিনিসগুলি সেখানে রয়েছে যা Vab কে Vab বলে এটিকে Vbc এবং Van এর ক্ষেত্রে এটিকে Vca বলে যে এই থেকে আমি ফেজার ডায়াগ্রাম যাচ্ছি না আমি এই ফেজার ডায়াগ্রাম থেকে বলতে চাচ্ছি আবার আমাকে উপরে যেতে হবে শুধু এখানে ধরে রাখুন এখানে এই ফেজার ডায়াগ্রাম থেকে এর ক্ষেত্রে এটি 30o কোণ Van ক্ষেত্রে এটি 90o এবং Van ক্ষেত্রে এটি হল 210o সুতরাং তাই যেটিকে Vab Vbc এবং Vca বলে এখন VabVbc ভাগ করলে VabVbc করলে এটি VL কোণ 30 VL কোণ 90 অতএব Vbc এটি উপরে যাবে এটি 120o হবে তাই Vbc Vab 120o একইভাবে VabVca তৈরি করলে VL কোণ 30 পাবে যখন VL কোণ 210o পাবে Vca Vab কোণ 250 40o বা অন্যভাবে Vca Vab কোণ 120o দিয়ে 360 যোগ করুন এটি হল সম্পর্ক এখন সুষম ∆ সংযোগটি উৎস এ আসবে কিন্তু লোড হল ∆ সংযোগ সুতরাং এটি আমার উত্স এবং এটি আমার ∆ সংযোগ এখন প্রশ্ন হল যদি এই জিনিসটি কমিয়ে দেন তবে এটি ব্যাখ্যার জন্য প্রথমে হবে সুতরাং যদি দেখুন এই বা এই সার্কিট যে এটি আমার Van এটি আমার Vbn এবং এটি আমার Vcn এবং এটি আমার ∆ সংযোগকারী লোড Z ∆ Z ∆ Z ∆ সুতরাং এটি একটি লাইন কারেন্ট Ia এটি লাইন কারেন্ট Ib এবং এটি লাইন কারেন্ট I c এবং লোড ফেজ কারেন্টে এটি ICA ক্যাপিটাল AB ICA ক্যাপিটাল A থেকে B এটি A থেকে B ICA ক্যাপিটাল B থেকে C এবং ICA ক্যাপিটাল C থেকে A এটি আমার যাকে আমার ফেজ কারেন্ট বলে এবং এটি আমার লাইন কারেন্ট এটি আমার লাইন ফেজ কারেন্ট এখন উদাহরন হিসেবে আবেদন করলে আমরা সেটাতে আসব তবে বলছি KCL প্রয়োগ করলে এই কারেন্ট আসছে সুতরাং এই কারেন্ট হল I a এই ICA কারেন্ট এটা এখানেও আসছে সুতরাং ICA এবং এই কারেন্ট যাকে আমরা বলি এটা চলে যাচ্ছে তাই হল IAB 0 তার মানে আমার Ia IAB ICA সুতরাং একইভাবে এখানে KCL প্রয়োগ করতে হবে এখানে KCL প্রয়োগ করতে হবে সুতরাং এই ক্ষেত্রে লাইন কারেন্ট ফেজ কারেন্ট নয় কারণ এটি হল লাইন কারেন্ট এর পরে এটি হল ফেজ কারেন্ট এবং এটি লাইন কারেন্ট তাই আমাদের লাইন কারেন্ট এবং এটি লাইনের মধ্যে কিছু সম্পর্ক খুঁজে বের করতে হবে কারেন্ট এবং ফেজ কারেন্ট এই লাইন কারেন্ট সুতরাং এই ∆ তাই এই ক্ষেত্রে এই ক্ষেত্রে তাই আমাকে আমাকে eh শুধু জুম বৃদ্ধি করা যাক তাই তাই এই সার্কিট আমি বললাম এখন সুষম ∆ এর জন্য তাই Van আবার কেস eh কোণ 0o V bn কোণ 20o এবং V cn কোণ 120o দেয় এবং আমরা Vab Vab √ 3 Vp 30o জানি যদি সার্কিটটি দেখুন যদি দেখুন সার্কিটটিকে আমরা বলি Vab এটিকে শুধু আমি উপরে যাই যে এখানে এটি Vab V ছোটহাতের ab V ক্যাপিটাল AB এটি খুবই সহজ কারণ এটি যদি হয় এটি b এবং এটি একটি তাই যদি এটি হয় যদি এটি হয় Vab এটি Vab এবং এটি একই কারণ না যাইহোক কিছুই এখানে এবং এটি সংযুক্ত নেই B হল তাই এখানে কিছুই সংযুক্ত নেই তাই Vab Vab একইভাবে B cc a এর জন্য সুতরাং আমি এটি পরিষ্কার করি এর মানে হল আমার Vab V ক্যাপিটাল AB √ 3 কোণ 30o একই জিনিস Vbc ও একই জিনিস Vp কোণ 90o Vca এছাড়াও Vca √ 3 Vp কোণ 210o এখন IAB VabZ ∆ কারণ এটি আমার সার্কিট তার মানে এই ভোল্টেজ এই ভোল্টেজ যে Vab যে আমার Vab এই ভোল্টেজ A থেকে B এবং Vab একই ভোল্টেজ প্রতিবন্ধকতা এবং এটি আমার Z ∆ IAB সুতরাং IAB VabZ ∆ এই পর্বের জন্য সুতরাং এখানে একই জিনিস আমরা একই জিনিস লিখছি আমরা লিখছি IAB সমান VabZ ∆ IBC VbcZ ∆ ICA VcaZ ∆ সব সুতরাং এখন এই ফেজ কারেন্ট পাওয়ার আরেকটি উপায় হল KVL প্রয়োগ করা উদাহরণস্বরূপ লুপের চারপাশে KVL প্রয়োগ করা আমি বলতে চাচ্ছি যদি তাই করি তাহলে কি কল KVL প্রয়োগ করুন আমরা যা করতে পারি তা হল আমরা এই লুপে KVL প্রয়োগ করতে পারি আমরা এই লুপে KVL প্রয়োগ করি এই ক্ষেত্রে কী ঘটবে আমি এই পদের মতো আসছি সুতরাং Z ∆ IAB তারপর এনকাউন্টার হল টার্মিনাল প্রথমে V bn তারপর Van 0 তার মানে আমার IAB Van V bnZ ∆ এবং আমরা এখন পেয়েছি Van V bn √ 3 কোণ 30o এখন পেয়েছি একইভাবে আমরা এটি পাব তাই IAB এইভাবে লিখতে পারে একইভাবে অন্যের জন্যও অন্যথায় আমরা এটি করতে পারি এটি একটি অনুরূপ অন্য দুই জন্য আমরা এটি করতে পারেন সুতরাং তার মানে এখানে এই কারণেই এই একটি লিখছি IAB Van Z ∆ snd যেটি আসলে কিছুই নয় কিন্তু Vab আমরা পেয়েছি ফাসার ডায়াগ্রাম Z ∆ যেটি Vcapital ABZ ∆ একইভাবে bcc এর জন্য আমরা এটি পাব সুতরাং নোড IBC তে ফেজ কারেন্ট KCL প্রয়োগ করা থেকে লাইন স্রোত পাওয়া যায় আমি নোড A তে দেখিয়েছি যে আবেদন করলে IAB ICA হবে Ib হবে IBC - IAB আমি একটি দেখালাম এখানে এই সব এই সব এখানে নোড এ নোড B নোড C KCL প্রয়োগ করুন এবং এই সমীকরণটি পাবেন এই সমীকরণটি পাবেন একইভাবে I c ICA IBC এখন IABICA IAB VabZ Z ∆ এবং ICA VcaZ ∆ তা করলে IAB বা ICA হবে ক্ষেত্রফলপূর্ণসংখ্যা areainteger Z ∆ Z ∆CA সুতরাং Z ∆ Z ∆ বাতিল করা হবে সুতরাং IABICA আসলে VabVca এটি তাদের IAB ফেজ কারেন্টের সমানুপাতিক এবং ICA লাইন ভোল্টেজ VabVca তে এটি একই জিনিস সুতরাং IAB ICA Vab লিখুন এবং Vca জানুন Vab কোণ 240o বিকল্প সুতরাং তাই Vab Vab বাতিল করা হবে তাই ICA হবে IAB কোণের সমান 24 240o এর মানে IBC একইভাবে IAB কোণ পাবে 120o IABIBC কল করার জন্য দয়া করে এটি করুন একই সম্পর্ক পাবেন 120o এটি খুব সহজ কিছু নেই শুধু সেখানে রাখুন এবং ধাপ ধাপে এটি পাবেন তাই IBC ও পাবেন IAB 120o এটি ব্যালেন্সড সুতরাং এই ক্ষেত্রে তাই আমরা জানি Ia IAB ICA সুতরাং আইএবি রাখুন তবে ICA IAB কোণ 240o এখানে রাখুন ICA IAB কোণ 240o সরলীকরণ করলে √ 3 IAB কোণ 30o তার মানে লাইন কারেন্ট √ 3 গুণ ফেজ কারেন্ট এবং কোণ হল 30o এবং ম্যাগনিটিউড ওয়াইজ লাইন কারেন্ট Ia Ib I c যা লাইন কারেন্ট ম্যাগনিটিউড এবং ফেজ কারেন্ট I p IAB IBC ICA ফেজ কারেন্ট সুতরাং এই ক্ষেত্রে এটি আমার ফেজ কারেন্ট তাই IL আসলে লাইন কারেন্ট √ 3 টাইম ফেজ কারেন্ট ∆ সংযোগের জন্য দেখানো হয়েছে সুতরাং লাইন কারেন্ট আগে আমরা দেখেছি সংযোগ লাইন কি কল লাইন ভোল্টেজ হবে √ 3 লাইন ফেজ ভোল্টেজ এবং ∆ সংযোগকারীর জন্য ভোল্ট লাইন কারেন্ট কি কল যাচ্ছে সেটি হল √ 3 গুণ ফেজ কারেন্ট সুতরাং IL L √ 3 গুণ ফেজ কারেন্ট সুতরাং এটি শুধুমাত্র একটি সম্পর্ক থেকে আমরা এটি পাব বাকিটা 120o আলাদা করে নিন তাই এটা করলেও শুধু ব্যালেন্সড দেখবেন দেখবেন মাত্র 120o দূরে থাকবে সুতরাং যদি ফেজার ডায়াগ্রামটি আঁকেন এটি আমার IAB এটি আমার IBC এটি আমার ICA এটি আমার ফেজ কারেন্ট এবং এটি যখন Ia ল্যাগিং হয় তখন Ia এই ফেজ কারেন্ট কোণ থেকে পিছিয়ে থাকে 30o তাই এটি Ia 30o তারপর Ib 30 তারপর I c সুতরাং এটি আসলে আমাদের সম্পর্ক যা লাইন থেকে ভোল্টেজ সুতরাং কোন বিভ্রান্তি কোন বিভ্রান্তি থাকা উচিত নয় সুতরাং তাই ∆ সার্কিট বিশ্লেষণ করার একটি বিকল্প উপায় হল ∆ সংযুক্ত লোডকে একটি সমতুল্য সংযুক্ত লোডে রূপান্তর করা সেই ∆ রূপান্তর ব্যবহার করে এটি খুব বেশি করা হয়নি কারণ এটি ডিসি সার্কিটের মতোই আমি এই জিনিসগুলিকে আরও দীর্ঘ করতে চাইনি সুতরাং Z Z ∆ 3 যদি তাই করা হয় তাহলে এই রূপান্তরের পরে চিত্র 10 এর মতো একটি সিস্টেম থাকবে সুতরাং এটি হল যে কলটির একটি if আছে এই ∆ থেকে কনভার্স করলে এটি একটি সিস্টেম হবে যেমন চিত্র 10 প্রাপ্ত উত্স লোডস সুতরাং এখানে Zy Z ∆ 3 এখন যদি এই সমতুল্য সার্কিটটিকে একটি একক ফেজের মতো দেখি তাহলে এটি ভ্যান এটি হল Ia এবং Zy Z ∆ 3 একটি সাধারণ একটি দেখুন যেন এটি একটি একক ফেজ ভারসাম্যপূর্ণ তাই শুধুমাত্র ফেজ a দ্বারা উপস্থাপিত হয় সুতরাং এটি শুধুমাত্র লাইন স্রোত গণনা করার অনুমতি দেয় তাই ∆ ∆ রূপান্তর উভয়ই সম্ভব যদি ফিল এটিকে ∆ থেকে থেকে ∆ এ রূপান্তর করতে পারে সুতরাং একটি ছোট উদাহরণ নিন একটি সুষম abc ক্রম যা Van 100 কোণ 10o এর সাথে সংযুক্ত উৎস একটি ∆ সংযুক্ত সুষম লোডের সাথে সংযুক্ত ভোল্টেজ যা 8 j 4 Ω প্রতি ফেজ ফেজ এবং লাইন কারেন্টের গণনা করুন Z ∆ দেওয়া হয়েছে 8 j 4 অর্থাৎ 8944 কোণ 2657o যদি ফেজ ভোল্টেজ Van 100 কোণ 10o ভোল্ট হয় লাইনে ভোল্টেজ হবে Vab V ক্যাপিটাল AB √ 3 Van এখন আমরা দেখেছি এটি √ 3 Van কোণ 30o এবং Vab √ 3 তাহলে এটি 100 কোণ ভ্যান 100 কোণ 10o তাই √ 300 কোণ 10 30 সুতরাং 1732 কোণ 40o ভোল্ট অতএব IAB হল ফেজ কারেন্ট VabZ ∆ তাই এই সমস্ত মানগুলি 1936 কোণ 1343o অ্যাম্পিয়ার পাবে বাকিগুলি একটি 20o স্থানান্তরিত হচ্ছে সুতরাং IBC হবে IAB কোণ 120o এটি হবে 1936 সুতরাং 1343 120 সুতরাং এটি হবে কোণ বর্তমান মাত্রা একবার 65o অ্যাম্পিয়ারের নিচে একইভাবে I C IAB কোণ 240o IAB কোণ 120o এটি হল 240 তাই এটিকে 120o হিসাবে তৈরি করুন সুতরাং আমরা যে 1936 1343 120 তাই 1936 কোণ 13343o আসলে এই জিনিসগুলি খুব সহজ এই বইটি একটু একটু করে দেখুন এবং এখানে যা আলোচনা করা হয়েছে তা শুনুন এবং এই জিনিসটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই এটি খুব সহজ মনে হচ্ছে 3 পর্যায় সুতরাং এটি অ্যাম্পিয়ার সুতরাং লাইন কারেন্ট আমরা জানি Ia এইমাত্র আমরা √ 3 IAB কোণ 30o বের করেছি সুতরাং এই সমস্ত জিনিসগুলিকে প্রতিস্থাপন করুন IAB বিকল্প তাই IAB হল 1936 কোণ 1343o 30o সুতরাং এটা এই এক একইভাবে Ib Ia কোণ 120o বিকল্প Ia মান তাই Ib হবে এত স্রোত একই মাত্রার ভারসাম্য 33 কোণ মাত্র r এই দুটি কোণের মধ্যে পার্থক্য নিলে কি কল করুন 120o এটি একটি অ্যাম্পিয়ার একইভাবে Ic I কোণ 120o পাবে I c 3353 কোণ 10343o অ্যাম্পিয়ার সুতরাং এই যে উদাহরণ জানি সুতরাং এটি হল r এই ব্যায়ামটিকে কী বলে এটি সমাধান করার জন্য দেওয়া হয় সেই একক এক লাইন মানে এক লাইন এক লাইন ভোল্টেজ এক লাইন ভোল্টেজ মানে এক হল সংযুক্ত উৎস এটি দেওয়া হয়েছে যদি উত্সটি এত বেশি প্রতিবন্ধকতার একটি ∆ সংযুক্ত লোডের সাথে সংযুক্ত থাকে তবে 20 কোণ 40o আমাদেরকে abc ক্রম ধরে ফেজ এবং লাইন কারেন্ট বের করতে হবে এটি একটি অনুশীলনের জন্য যে উত্তর দেওয়া হয় না সুতরাং আমরা এটি করব এখন পরেরটি ব্যালেন্সড ∆ সংযোগ সুতরাং ব্যালেন্সড ∆ ∆ সংযোগের ক্ষেত্রে ∆ লোড কোণ ∆ উত্সের ক্ষেত্রে সুতরাং সেই ক্ষেত্রে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ একই থাকে সুতরাং যদি এটি একটি ∆ ∆ ∆ সংযোগ হয় তবে Vab যা আছে তা এই জুড়ে ফেজ হবে একইভাবে V ক্যাপিটাল AB একই কারণ একটি ∆ সংযোগ লাইন থেকে ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ একই থাকে সুতরাং এখানে এটি উভয় ∆ উভয় ∆ সুতরাং এটি ব্যালেন্সড ∆ লোড হল ∆ এবং উত্সও ∆ এবং প্রতিবন্ধকতার সিরিজ একই থাকে তাই Z ∆ Z ∆ দেওয়া হয়েছে সুতরাং এবং এটি লাইন কারেন্ট I a Ib I c এটি লাইন কারেন্ট কিন্তু উভয়ই ∆ এবং এইগুলি হল ফেজ কারেন্ট Ib Ib Ic সুতরাং ∆ ∆ লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমরা এটি দেখতে পাচ্ছি সুতরাং আমাদের লক্ষ্য হল ফেজ এবং লাইন কারেন্ট প্রাপ্ত করা সুতরাং ∆ সংযুক্ত উৎস বা লোড লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের জন্য কারণ উভয়ই ∆ ∆ কোন প্রশ্ন নিরপেক্ষ নেই কোন bn cn এই সমস্ত লাইন থেকে লাইন সুতরাং লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সুতরাং এটি লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সুতরাং Vab জানুন Vp কোণ 0 Vbc Vp কোণ 120o এবং Vca Vp কোণ 120o সেই লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ উভয়ই একই সুতরাং VL এখানে এটি এখানে Vp এখানে আমি এখানে Vp VL লিখেছি তাই VL কোণ 0o এই এক VL কোণ 120o এবং এই কোণ 120o এখানে উভয়ই একই সুতরাং Vab Vca ক্যাপিটাল AB Vbc ক্যাপিটাল BC Vca Vca ক্যাপিটাল CA এখানে এটি একই জিনিস এখানে এটি ক্যাপিটাল A ক্যাপিটাল B ক্যাপিটাল A ক্যাপিটাল B লাইনে কিছুই নেই তাই V ছোট ab Vca ক্যাপিটাল ABC একইভাবে Vbc কোণ VCL এর জন্য সুতরাং ফেজ কারেন্টগুলি হল সহজভাবে IAB VabZ ∆ যদি সার্কিটে আসে যদি এই সার্কিটে আসে A AB VabZ ∆ এখানে তাই একইভাবে r IBC এবং ICA হল IBC VbcZ ∆ ICA VcaZ ∆ অতএব নোড এবিসি তে KCL প্রয়োগ করা আগের মতই নোডে প্রয়োগ করলে ABC KVL KCL পাবে Ia IAB ICA Ib IBC এটি ঠিক কখন এটি করতে হবে প্রথমে সেই সার্কিট ডায়াগ্রামটি আঁকুন আমরা শুধু শুনব এই ভিডিও লেকচার আমি তখন নিজের কাজ করি এবং Ib IBC IAB এবং I c ICA - IBC সুতরাং এটি ইতিমধ্যেই আগে দেখানো হয়েছে প্রতিটি লাইন কারেন্ট সংশ্লিষ্ট ফেজ কারেন্টের 30o দ্বারা পিছিয়ে থাকে এটি ইতিমধ্যে আমরা পূর্ববর্তী উদাহরণ দেখিয়েছি সুতরাং লাইন কারেন্টের IL মাত্রা এটি ফেজ কারেন্টের √ 3 গুণ কারণ এটি লাইন কারেন্ট এবং তারপর এটি ∆ সংযুক্ত লোড সুতরাং লাইন কারেন্ট √ 3 গুণ ফেজ কারেন্ট যা আমরা এটি করেছি এবং IL √ 3 I p সুতরাং আরেকটি ছোট উদাহরণ নিন একটি ব্যালেন্সড ∆ সংযুক্ত লোড যার একটি ইম্পিডেন্স রয়েছে 20 j 15 Ω একটি ∆ সংযুক্ত উৎসের সাথে সংযুক্ত থাকে ভোল্টেজটি 330 কোণ 0o যা Vab দেওয়া হয় লোড অ্যাঙ্গেলের ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট গণনা করুন সুতরাং এই ক্ষেত্রে Z ∆ 20 j 15 তাই 25 কোণ 3687o Ω যেহেতু Vab Vab ফেজ কারেন্ট হল IAB VabZ ∆ তাই Vabকে জানুন তাই Z রাখুন এটি কারেন্ট 132 3687o অ্যাম্পিয়ার পাবেন একইভাবে IBC সম্পর্কে জানি যে Ib কোণ 120o এই IAB সাবস্টিটিউট এখানে সাবস্টিটিউট এই এক 132 অ্যাঙ্গেল পাবেন 8313 অ্যাম্পিয়ার একইভাবে ICA IAB 120o পাবে তাই 132 15687o অ্যাম্পিয়ার পাবে এবং আমরা জানি IL লাইন কারেন্ট থেকে √ 3 কারেন্ট এবং ফেজ কারেন্ট অ্যাঙ্গেল এই সবই আমরা বের করেছি একটু একটু করে মনে রাখতে হবে একটু অনুশীলন করা দরকার সুতরাং তা করলে I a Ib I c এর মান পাওয়া যাবে একই কোণগুলিও প্রতিস্থাপিত কোণ নির্ভরতা আবার 120o হবে ম্যাগনিটিউড হল 2286o 8 6 অ্যাম্পিয়ার এবং এইগুলি হল কোণ তাই এটি অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার আরেকটি ব্যালেন্সড ∆ Y সংযোগ সুতরাং এই ক্ষেত্রে আমরা যে উৎসটিকে বলি তা হল ∆ কিন্তু লোড হল সুতরাং এই লোড করার সময় এই ক্ষেত্রে লাইন কারেন্ট ফেজ কারেন্ট কারণ একই কারেন্ট যাকে আমরা বলি একই কারেন্ট আমি এখানে প্রবেশ করছি তাই লাইন কারেন্ট ফেজ কারেন্ট তাই কিন্তু এটাকে ভোল্টেজ সোর্স বলে যাকে আমরা বলি এবং এটাকে ∆ সোর্স বলে সুতরাং এখানেও একই দর্শন থাকবে যে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ হল √ 3 গুণ ফেজ ভোল্টেজ এবং এই কারেন্ট I a Ib I c এবং এটি হল ক্যাপিটাল N এবং এটি হল Zy Zy Zy উৎস হল ∆ এবং লোড হল কিন্তু এখানে লাইন কারেন্ট ফেজ কারেন্ট তাই কিন্তু এখানে লাইন r যাকে আমরা এখানে বলি ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ √ 3 কারণ লাইন ভোল্টেজ √ 3 বার ফেজ ভোল্টেজ 2 একই রয়ে গেছে তাই এটি সার্কিট ডায়াগ্রাম এবং সমস্ত পোলারিটি তাত্ক্ষণিক পোলারিটি হিসাবে আমি বলেছিলাম কিভাবে এটি চিহ্নিত করতে হয় সুতরাং তার মানে Vab একই জিনিস আমরা করেছি Vp কোণ 0o Vbc Vp কোণ 120o এবং Vca Vp কোণ 120o সুতরাং VL কোণ 0o VL কোণ 120o VL কোণ 120 এখন এটিকে লুপ করতে KVL প্রয়োগ করুন তাহলে আমরা কী পাব সুতরাং K KM লাইনিং প্রয়োগ করলে এটি এখানে প্রয়োগ করলে এখানে KVL প্রয়োগ করুন এখানে KVL প্রয়োগ করলে এটি হবে Ia Zy তাই এবং কারেন্ট এই Ia প্রবাহিত এই কিন্তু এই কারেন্ট এই ভাবে যাচ্ছে সুতরাং এটি হবে Ib Zy এবং এটি মুখোমুখি হচ্ছে প্রথমে সারণী তাই ab 0 এইভাবে আমরা লিখতে পারি যে সমীকরণটি আমরা এখানে লিখেছি যে সমীকরণটি আমরা এখানে লিখেছি Ia Zy Ib Zy Vab 0 তার মানে Ia Ib VabZy সুতরাং এটা হল Ia Ib Vp কোণ 0 কারণ Vab Vp কোণ 0 zy VL কোণ 0 Zy সুতরাং এখানে দেওয়া হল যে Vab Vp কোণ 0 লাইন ভোল্টেজ আমরা VL কোণ শূন্য লিখি সুতরাং এটিZy Ia - Ib কিন্তু Ia Ib কে 120 ডিগ্রী দ্বারা পিছিয়ে দেয় আমরা জানি যে কিন্তু Ib 120 ডিগ্রী পিছিয়ে আছে সহজভাবে Ib Ia 120 ডিগ্রী প্রতিস্থাপন করুন এটিকে এখানে রাখুন এবং সহজ করুন যদি সরলীকরণ পাওয়া যায় Ia Vp√ 3 কোণ 30 ডিগ্রি Zy দ্বারা সুতরাং লাইন ভোল্টেজ Vp কে কি বলে এটিকে VL√ 3 কোণ 30oZy হিসাবে লেখা যেতে পারে এখানে আমরা এখানে লিখেছি যে Vab VL কোণ শূন্য VL কোণ 120o VL কোণ দুঃখিত 120o সুতরাং একইভাবে এখানেও VL √3 কোণ 30Zy Z বা Zy লিখুন তার মানে একইভাবে Ib Ia কোণ 120 এইগুলি আমি এখানে প্রতিস্থাপন করি এই আমি এখানে VL √ 3 কোণ 150 Z y একইভাবে I c এক কোণ I 20o রাখলাম Ia এখানে Vp√ 3 কোণ Z বিভক্ত Zy এবং 90o কোণ পাবেন সুতরাং VL√ 3 কোণ 90oZy সুতরাং এই সব জিনিস যে কিছু মনে রাখতে হবে এই জিনিস খুব সহজ এটা কারণ যদি ফেজ পার্থক্য 120o ল্যাগিং বা অগ্রণী এবং শুধু সরলীকরণ করতে হবে এবং এখানে আমাদের কাছে পুনরাবৃত্তি ফেজ ভোল্টেজ রয়েছে যা ∆ উত্সের জন্য কল করে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ ∆ উত্সের জন্য একই থাকে এবং যদি এটি একটি ∆ উত্স হয় তবে ফেজ একই রেখাযুক্ত সুতরাং ফেজ ভোল্টেজ ∆ উৎসের জন্য লাইন ভোল্টেজ সুতরাং উত্স হল ∆ লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ তাই এখানে এটি লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ নেওয়া হয়েছে এই কারণেই এই সমস্ত জিনিস প্রতিস্থাপিত হয় ফেজ ভোল্টেজ কারণ উৎস হল ∆ তাই লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ এই কিছু বিষয় মাথায় রাখতে হবে তাই আমি বলতে চাচ্ছি যে যদি এইটিকে উপস্থাপন করার চেষ্টা করুন কি কল যা আছে তা বলে ফেজ a এর জন্য ফেজ a এর জন্য যদি দেখুন যে Ia VL√ 3 কোণ 30Zy সুতরাং যদি এটিকে প্রতিনিধিত্ব করে Vab√ 3 কোণ 30 এটি কিছুই নয় তবে VL√ 3 30o এবং এটি Zy এটি হল প্রবাহিত I a সুতরাং Ia হবে সহজভাবে VL√ 3 Zy কোণ 30 এগুলি হলো এই একটি এবং কারণ Vab কিছুই নয় VL সুতরাং এটি প্রতিনিধিত্ব করা হয় শুধুমাত্র একটি ফেজ সুতরাং এই আমরা প্রতিনিধিত্ব করতে পারেন সুতরাং একইভাবে যদি ফেজার ডায়াগ্রাম আঁক এটি Vab এটি Vbc এটি vca সুতরাং যদি এই জিনিসটি খুঁজে বের করার চেষ্টা করার চেষ্টা করা হয় তাহলে করার চেষ্টা করুন এই ∆ তাই এটি আমার Vab এই সব 120o 120 এটি আমার Vca তাই এটি আমার Vbc না তাই এটা স্পষ্ট করা যাক এই চিত্রটি আসলে এরকম হবে এটি আমার Vbc তাই এটি আমার Vbc এটি এখানে আঁকা হয়েছে এটি Vbc এবং এটি আমার Vca তাই এটি আমার Vca এটি তাই এটি আমার Vca এবং এটি আমার Vbc এবং এই b এই কারণেই এটি আমার Vbc এখানে যা কিছু আছে সেটিই আমার Vab এবং এটি আমার Vca শুধু এই ত্রিভুজটিকে প্রতিযোগিতামূলক করে তুলুন এবং যদি যোগদান করুন তবে এটি একই হবে আসলে এটি আমার একই কিছু কিছু এটিকে একটি m হিসাবে চিহ্নিত করা হয়েছে সুতরাং এটি অঙ্ক 20 এক এবং যদি তাই করেন যদি তা করেন তাহলে এই কোণটি 30o এবং Van যাকে Van বলে কিছু নয় তবে Vp V bn এছাড়াও Vp আমরা সমাধান করেছি যে এখানে আমরা এই সমস্ত মাত্রাকে বলি সুতরাং তার মানে এই একটি এই Vab Vab এটি আসলে এই অংশটি আসলে Vab 2 এটি অর্ধেক এটি সমবাহু ত্রিভুজ সুতরাং Vab 2 এটি Van এটি আসলে Vp কারণ এটি Van ম্যাগনিটিউড তাই এটি Van Vp সুতরাং এটি তখন Vp cos 30o এখানে Vp cos 30o তার মানে তার মানে এইটা আসলে Van cos 30o Van কোণ থেকে মাত্রা মাত্র সুতরাং Vp 2 VL 2 এই ডায়াগ্রাম থেকে শুধুমাত্র u 2 এর মাত্রা তার মানে আমরা যাকে বলি VL√ 3 cos এখানে আমরা যাকে বলি √ cos 30 3 2 তাহলে সেই ফেজ ভোল্টেজকে কি বলে VL √ 3 VL লাইন ভোল্টেজ √ 3 অন্যথায় লাইন ভোল্টেজ √ 3 বার ফেজ ভোল্টেজ অতএব আমরা লিখতে পারি Van VL√ 3 কোণ 30o তাই ইহ তাই মানে এই মানে এটা আমার Van সুতরাং এটি এই দিকে Van তার মানে এটি আমার বক্তব্য ঠিক যেমন একটি রেফারেন্স রাখছি এটি Van যদি আমি এটি করি কারণ এটি এই দিক তাই Van V b 30o থেকে পিছিয়ে যাবে তাই যে এই কারণেই Van VL√ 3 কোণ 50 সুতরাং Vp√ 3 কোণ 30o একইভাবে V bn এর জন্য এবং একইভাবে V cn এর জন্য তার মানে যদি এটি এখানে প্লট করা হয় তাহলে এর মানে হল আমার কী Van বলা হয় V bn V cn যদি এখানে প্লট করা হয় তাহলে এই ক্ষেত্রে এটিই হবে Van কী বলে তো এটা আমার Van আগের মতই ছিল আগে এটি 30o স্থানান্তরিত হয়েছিল কিন্তু এটি 30o এই Van মতো লিখেছিল আগের মতো তাই এটি তখন V bn Vp√ 3 কোণ 150 50 এবং V cn হবে একটি Vpn √ 3 কোণ 90o সুতরাং এটি হল r যাকে আমরা বলি এবং Van rIa Zy সেটি হল VL√ 3 কোণ 30 Vp√ 3 কোণ 30o কারণ লাইনের উৎস হল ∆ সংশোধন উৎস লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সুতরাং আমরা জানি V BN Van কোণ কারণ কোণ 120o কারণ এটি ল্যাগস 120o শুধু সম্পর্কটি আমাদের ব্যবহার করতে হবে এবং যদি এখানে Van রাখো এবং এই V CN Van 120o সুতরাং এটিকে আমরা বলি যদি Van Vp √ 3 এখানে প্রতিস্থাপন করি তাহলে এটি হবে Vp √ 3 কোণ 150o এবং এটিকে এখানে Van Vp√ 3 কোণ 30 করলে এটি হবে Vp√ 30 কোণ 90o